সুতরাং প্রতিটা জিনিসের অর্থ নিচে দেওয়া আছে এটা আমাদের মিউচুয়াল ইনডাকটেন্স দুটি কয়েলের মধ্যে এইভাবে আমরা মিউচুয়াল ইনডাকটেন্স নির্ণয় করতে পারি L1 হলো কয়েল 1 এর নিজস্ব ইনডাকটেন্স সমস্ত অর্থই প্রদত্ত N 1 হলো কয়েল 1 এর পাক সংখ্যা N 2 হলো কয়েল 2 এর পাক সংখ্যা যেটা প্রদত্ত আছে ∅1 হলো কয়েল 1 এর ম্যাগনেটিক ফ্লাক্স ∅1 এর একটি অংশ ∅11 কয়েল 1 এর সঙ্গে যুক্ত অন্য একটি অংশ ∅12কয়েল 2 এর সঙ্গে যুক্ত যেটা আমি আগেই বলেছি সুতরাং সমগ্র ফ্লাক্স ∅1 ∅11 ∅12 এখন যদিও দুটি কয়েল পরস্পর পরস্পরের থেকে আলাদা কিন্তু তার ম্যাগনেটিক্যালি যুক্ত ছিল কারণ কিছু পরিমাণ ফ্লাক্স ঐ কয়েলের সঙ্গে যুক্ত ছিলো যেহেতু ∅1 ফ্লাক্সের পুরোটাই কয়েল 1 এ যুক্ত ছিলো তাই কয়েল 1 এর ইনডিউসড ভোল্টেজ হবে v1 N 1 d ∅1 dt কারণ ∅1 ∅1 1 ∅1 2 তো ∅1 এর পুরটাই কয়েল 1 এ যুক্ত ছিলো তাই কয়েল 1 এর আহিত ভোল্টেজ হবে N 1 d ∅1 dt বা শুধুমাত্র ∅1 2 যুক্ত কয়েল সুতরাং কয়েল 2 তে আহিত ভোল্টেজ হবে N 2 d ∅1 2 dt এই চিত্রে v2 হবে এই সংখ্যক পাক N 2 d ∅12 dt কারণ এটা কয়েল 2 এর সঙ্গে যুক্ত হতে চাইছে তো এটা হলো v2 N 2 d ∅1 2 dt এখন যেহেতু কয়েল 1 এ ফ্লাক্স হলো তার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট i1 এর জন্য তাই আমরা v1 এর জন্য লিখতে পারি কারণ ফ্লাক্স ∅1 তৈরি হচ্ছে i1 এর জন্য এখানে কোনো কারেন্টের উৎস নেই আমরা লিখতে পারি N 1 d ∅1 d i1 d i1 dt এটাকে লেখা যেতে পারে L1 d i1 dt তারমানে L1 আসলে L1 d ∅1 d i1 এটা আসলে কয়েল 1 এর নিজস্ব ইনডাকটেন্স এখন v2 এর ক্ষেত্রে লেখা যেতে পারে v2 N 2 d ∅1 2 d i1 d i1 dt এটা আসলে মিউচুয়াল ইনডাকটেন্স তো N 2 d ∅1 2 d i1 কে আমরা লিখছি N21 d i1 dt যেখানে M21 N2 যেটাকে বলা যায় N 2 d ∅1 d ∅1 2 d i1 এটা আসলে মিউচুয়াল ইনডাকটেন্স সুতরাং M21 হলো কয়েল 1 এর সাপেক্ষে মিউচুয়াল ইনডাকটেন্স এটা হলো সাফিক্সের অর্থ সেইজন্য আমি এখানে সাফিক্স 2 1 লিখেছি যেটা ইঙ্গিত করছে ইনডাকটেন্স M21 যেটা হলো কয়েল 1 এর কারেন্টের জন্য আহিত ভোল্টেজ তো এক্ষেত্রে কোনো জটিলতা থাকতে পারে না সুতরাং কয়েলের দুই প্রান্তে ওপেন সার্কিট ভোল্টেজ বা আহিত ভোল্টেজ হবে v2 M21 d i1 dt কারণ ফ্লাক্স ∅1 আসলে কারেন্ট i1 কে তৈরি করছে ও এই ফ্লাক্সের কিছু অংশ কয়েলে যুক্ত হচ্ছে তাই v2 হবে M21 d i1 dt v2 N21 d i1 dt এটা হলো আমাদের আহিত ভোল্টেজ অন্য কয়েলের ফ্লাক্সের জন্য সুতরাং এখন অনুরূপভাবে যদি অন্যদিকে i 2 কারেন্ট থাকে ও এইদিকে v1 L1 L2 এখানেও ∅2 ∅2 হলো আগের মতো মোট ফ্লাক্স যেটা হলো ∅22 ∅21 ∅21 সুতরাং r ∅2 আসলে যুক্ত থাকছে কয়েল 1 এর সঙ্গে ও এটা হলো ∅21 কিন্তু ∅2∅22 ∅22 ও ∅21 এটা হলো মোট ফ্লাক্স সুতরাং এই ∅22 ও ∅21 উভয়ই কয়েলে যুক্ত হচ্ছে ও এটা হলো ভোল্টেজ v2 এটা আগের মতোই এটা হলো কয়েল 1 এর মিউচুয়াল ইনডাকটেন্স M 1 কয়েল 2 এর সাপেক্ষে তো এটা হলো ∅2 ∅21 ∅22 আগের মতোই v2 হবে N 2 d ∅2 dt যেটা হলো N 2 d ∅2 di2 di2 dt চেন রুল অনুযায়ী তো এটা হলো di2 dt এটা হলো কয়েলের নিজস্ব ইনডাকটেন্স এবং v1 হলো ঐ ফ্লাক্সের জন্য আহিত ভোল্টেজ কয়েল 1 এর কারেন্টের জন্য সুতরাং v1 N 1 d ∅21 dt N 1 d ∅21 di2 di2 di2 dt এটা আবারও চেন রুল অনুযায়ী সুতরাং এই অংশটিকে বলা হয় M12 যেটা হলো di2 dt অতএব v1 M12 di2 dt কিন্তু M12 ও M12 সমান যার মানে M12 M21 M এটা আলাদা হতে পারে না এইজন্য মিউচুয়াল ইনডাকটেন্স একই হতে হবে সুতরাং M হলো আসলে M12 M21 এটা হলো আমাদের সমীকরণ যেটা আমি শুধুমাত্র বোঝার জন্য করেছি এখন যেটা আমি লিখেছি মাথায় রাখতে হবে যে মিউচুয়াল ক্যাপলিং তখনই সম্ভব যখন ইনডাক্টার বা কয়েল দুটি কাছাকাছি থাকবে এবং সার্কিটটি সময়ের সঙ্গে পরিবর্তনশীল উৎস দ্বারা চালিত হবে সুতরাং এটা আমি লিখেছি যে ইনডাক্টার ডিসি সার্কিটে শর্ট সার্কিট হিসাবে কাজ করে সেইজন্য এটা লেখা হয়েছে মনে রাখার জন্য মিউচুয়াল ক্যাপলিং তখনই সম্ভব যখন ইনডাক্টার বা কয়েল দুটি কাছাকাছি থাকবে এবং সার্কিটটি সময়ের সঙ্গে পরিবর্তনশীল উৎস দ্বারা চালিত হবে এখন এই মিউচুয়াল ইনডাকটেন্সের পোলারিটি কি হবে আমাদের দেখতে হবে মিউচুয়াল ভোল্টেজের পোলরিটি কি আছে এটা বা M didt নির্ণয় করা সহজ নয় কারণ চারটি প্রান্ত এখানে যুক্ত আছে কারণ কয়েল 1 এ ভোল্টেজের দিকে ও কয়েলের দিকে তো চারটি প্রান্ত এখানে যুক্ত আছে M didt এর জন্য সঠিক পোলারিটি নির্বাচন করতে হবে উভয় কয়েলের বিন্যাস পর্যবেক্ষণের মাধ্যমে যেভাবে কয়েল দুটি যুক্ত আছে এবং হ্যাণ্ড রুলের মাধ্যমে লেঞ্জ সূত্র Lenz's law ব্যবহার করে কিন্তু আমাদের সার্কিটের জন্য আমরা যেটা করবো সেটা হলো আমরা ডট সূত্র ব্যবহার করবো আমাদের ম্যগনেটিক সার্কিট বিশ্লেষণে আমরা ডট সূত্র ব্যবহার করবো সুতরাং এই সূত্রের সাহায্যে আমরা সার্কিটে একটি ডট বসাবো কয়েলের দুই প্রান্তে ম্যগনেটিক ফ্লাক্সের দিক নির্দেশ করতে ঐ ডট প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করবে এখন প্রশ্ন হলো মনে করো সার্কিটের এখানে ডট আছে এটাকে বোঝা যাক মনে করা যাক এখানে ডট আছে ও এখানে একটি ডট আছে এবং ডট ও কয়েলের বর্ণনা বা এই কয়েলটি এখানে আছে এখন প্রশ্ন হলো কারেন্ট i1 এর দিক এদিকে ও কারেন্ট i2 এর দিক এইদিকে এখন কিভাবে বা - কে নেওয়া যাবে সেটাই প্রশ্ন এখন কারেন্ট কয়েলের এই দিক দিয়ে প্রবেশ করছে এইভাবে এবং এটা হলো আসল ফ্লাক্স এটা হলো ফ্লাক্সের দিক সুতরাং কয়েল 1 এর জন্য ∅1 ∅1 1 ∅1 2 কারণ এটা হলো ফ্লাক্সের আসল দিক যেটা কারেন্টের দিক নির্দেশ করছে সেইজন্য এই কারেন্টের দিকে কয়েলটি জরানো আছে সুতরাং এটা হলো কারেন্টের দিক কয়েলের মধ্যে ও এইগুলি কারেন্টের দিক ও বুড়ো আঙ্গুল ফ্লাক্সের দিক নির্দেশ করছে তো এটা বেরিয়ে আসছে ∅1 2 এবং এটাও এখান থেকে বেরিয়ে আসছে তো এটা এইভাবে চলছে কারণ এটা কয়েল 1 এর সঙ্গে যুক্ত ∅1 1 ও এর কিছু অংশ এখানে আসছে ও এই কয়েলে যুক্ত হচ্ছে অনুরূপভাবে এইদিকেও কারেন্ট প্রবেশ করছে মনে করা যাক এটা i 2 যেটা আমি ডটে রেখেছি এখানেও যদি এরকম করা যায় তাহলে কারেন্ট এইদিকে যাবে ও কয়েলের এইদিকে যাবে কারেন্টের ও এই আঙুলগুলি এইদিকে নির্দেশ করছে চিত্রের নিচের দিকে তারমানে ফ্লাক্স এখান থেকে বেরিয়ে আসছে সেইজন্য এটা হচ্ছে এবং এইজন্য ফ্লাক্সের দিক এইদিকে এখন এটা আসলে ∅2∅12 ও ∅21 উভয়েই একই দিকে যোগ হবে তো কিন্তু এটা হলো ∅21 যেটা কয়েলের সঙ্গে যুক্ত আছে ও ∅21 সমস্ত ∅21 যেটা হলো ∅2 r ∅22 ∅21 এইগুলি সমস্ত এই কয়েলে যুক্ত সুতরাং এইভাবে ডট সূত্রটি বুঝতে হবে সুতরাং যদি এটা হয় যেটা হলো ডট সূত্রের বর্ণনা যে কিভাবে আমরা এটা করবো এটা পরিষ্কার করা যাক তো আশা করা যায় যে এই ফ্লাক্সের দিক কিভাবে এটা হচ্ছে সেটা বোঝা গেছে যেটা করতে হবে সেটা হলো কয়েলটিকে দেখতে হবে যে কোন দিকে কারেন্ট যাচ্ছে কারেন্টের দিকে কয়েলটিকে ধরতে হবে এবং বুড়ো আঙ্গুল নির্দেশ করবে ফ্লাক্সের দিক এবং এইদিকে ভোল্টেজ দেওয়া আছে যেটা হলো v2 আশা করি এটা বোঝা গেছে সুতরাং এইভাবে ডট ব্যবহার করা যায় মিউচুয়াল ভোল্টেজের পোলারিটি নির্ণয় করার জন্য এখন ডট সূত্র নিম্নলিখিত ভাবে বর্ণনা করা যায় যদি কারেন্ট ডট দিয়ে প্রবেশ করে তাহলে দ্বিতীয় কয়েলে মিউচুয়াল ভোল্টেজের পোলারিটি হবে ডট প্রান্তে পজিটিভ এই ভাষাটি যেটা আমি লিখেছি সেটা এই চিত্রে হবে ও অন্যান্য চিত্রেও যদি কারেন্ট একটি কয়েলে ডট প্রান্ত দিয়ে প্রবেশ করে তাহলে দ্বিতীয় কয়েলে মিউচুয়াল ভোল্টেজের পোলারিটি হবে ডট প্রান্তে পজিটিভ সুতরাং অন্যদিকে যদি কারেন্ট একটি কয়েলের ডট প্রান্ত দিয়ে বেরিয়ে যায় তাহলে ডট প্রান্তে দ্বিতীয় কয়েলে মিউচুয়াল ভোল্টেজের পোলারিটি হবে ঋণাত্মক মনে করা যাক এটা হলো কারেন্ট যেটা চিত্রে দেখানো আছে দুটি কয়েলে এখানে ডট দেখানো আছে এখানে i1 কারেন্ট প্রবেশ করছে এবং দুটি কয়েলের মিউচুয়াল ইনডাকটেন্স M দিয়ে প্রকাশ করা হয়েছে M হলো মিউচুয়াল ইনডাকটেন্স এখানে লেখা উচিত M d i1 dt কারণ কারেন্ট হলো i1 ও আহিত মিউচুয়াল ভোল্টেজ হলো M d i1 dt এটা হলো মিউচুয়াল ইনডাকটেন্স আমরা এখানে লিখছি না M12 বা M21 M12 M21 M এখন চিত্র 10 এ মিউচুয়াল ভোল্টেজের চিহ্ন v2 এর প্রমান পোলারিটির সাহায্যে ও i1 এর দিক তো কারেন্ট এখানে প্রবেশ করছে যেটাকে বলা হয় প্রমান পোলারিটি যেটা এখানে r দিয়ে বর্ণনা করা আছে এটা হলো প্রমান পোলারিটি সুতরাং এখানে ডট চিহ্ন দেওয়া আছে প্রমান পোলারিটিতে ধনাত্মক এটা আসলে v2 M d i1 dt তো এটা আসলে M d i1 dt সেইজন্য এখানে v2 এর প্রমান পোলারিটি ও i1 এর দিক নির্ণয় করা হয়েছে এখন কারেন্ট i1 কয়েল 1 এর ডট প্রান্ত দিয়ে প্রবেশ করছে i1 আসলে ডট দিয়ে প্রবেশ করছে যেটা আমরা দেখতে পাচ্ছি ডট প্রান্তে v2 ধনাত্মক অতএব মিউচুয়াল ভোল্টেজ হলো M d I d i1 dt এটা হলো আমাদের প্রমান পোলারিটি যেটা নেওয়া হয়েছে সুতরাং ডট হলো সেই প্রমান পোলারিটি যেটা আমরা ধরেছি সেইজন্য v2 M d i dt সেই জন্য v2 ধনাত্মক লেখা হয়েছে ডট প্রান্তে সুতরাং মিউচুয়াল ভোল্টেজ হলো M d i1 dt i1 কয়েল 1 এর ডট প্রান্ত দিয়ে প্রবেশ করছে ও v2 কয়েলের ডট প্রান্তে ধনাত্মক এখন মিউচুয়াল ভোল্টেজ হলো ধনাত্মক এখন দ্বিতীয় চিত্রটি দেখবো মনে করা যাক এখানে ডট আছে এখানে কারেন্ট ডট দিয়ে প্রবেশ করছে কিন্তু এক্ষেত্রে একটি প্রমান পোলারিটিতে এটা হলো - ডট সুতরাং v2 হবে M d i1 dt এটা হলো যেটা কারেন্ট ডট দিয়ে প্রবেশ করছে কিন্তু এখানে ডট হলো v2 এর প্রমান পোলারিটি যেটা হলো ঋণাত্মক তো এটা হবে M d i1 dt যখন উভয় কারেন্টই থাকবে তখন কি হবে সেটা আমরা পরে দেখছি এখন অনুরূপভাবে অন্যদিকে কারেন্ট i 2 এখানে প্রবেশ করছে কিন্তু ডট দিয়ে বেরিয়ে যাচ্ছে যেটা আমরা আসলে দেখতে পাচ্ছি কিন্তু প্রশ্ন হলো এখানে প্রমান পোলারিটি আছে যেটাকে বলা হয় প্রমান পোলারিটি এখানে এটা ও এখানে এটা কিন্তু এখানে কারেন্ট বেরিয়ে যাচ্ছে তাই এটা - কারণ এখানে আসলে কারেন্ট বেরিয়ে যাচ্ছে তারমানে এটা হলো r সুতরাং আরও একটি বিষয় যেটা হলো সেইজন্য M di2 dt কারণ এখানে কারেন্ট হলো i 2 কিন্তু এখানে যদি কারেন্টকে বসানো যায় কোনোভাবে মনেকরা যাক যদি এখানে ডট বসানো হলো তাহলে এটা হবে M di2 dt কিন্তু প্রশ্ন হলো কারেন্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছে এটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের অবশ্যই দেখতে হবে কারেন্ট বেরিয়ে যাচ্ছে কিনা কিন্তু প্রমান পোলারিটি যদিও এদিকে কিন্তু কারেন্ট ডট থেকে বেরিয়ে যাচ্ছে তো এটা হবে M di2 dt অনুরূপভাবে যদি এখানে দেখা যায় এক্ষেত্রে কারেন্ট i 2 ডট থেকে বেরিয়ে যাচ্ছে এবং ডট এখানে আছে যেটা হলো - ও প্রমান পোলারিটিও এবং কারেন্ট ডট থেকে বেরিয়ে যাচ্ছে তারমানে এটা হবে সুতরাং একটা অন্য পদ্ধতি জানতে হবে যেটার সাহায্যে মনে রাখা সুবিধা হবে মনে করা যাক এটা হলো সুতরাং প্রশ্ন হলো যদি উভয় ডটই থাকে এটা হবে যদি কোনো একটি এখানে থাকে তো এটা হবে r r তো এটা এইরকম হবে তো এটা ঋণাত্মক হবে ও যদি এটা - হয় তাহলে এটা হবে সেইজন্য এটা এইভাবে এটা সহজে মনে রাখা যাবে এই সূত্রটি অন্য কোথাও বলা থাকবে না এটা শুধুমাত্র মনে রাখার জন্য এরপর বিষয়গুলি সহজ হয়ে যাবে উভয় ডটই দেখতে হবে এইধরনের জিনিস এখানে হলো এখানে প্রমান প্রান্ত দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে এখানে এটা ফ্লাক্স প্রবেশ করছে অনুরূপভাবে যদি এটা দেখা যায় এটা হলো ও এখানে অবশ্যই এখানে এটা এখানে এটা অনুরূপভাবে যদি এখানে ডট বসানো হয় ও এখানে ডট বসানো হয় এটা আবারও - হবে সুতরাং এইভাবে মনে রাখা যেতে পারে অনুরূপভাবে যদি অন্য চিত্রে দেখা যায় এখানে যদি হয় তো দেখতে - হবে যদি ডটটিকে উল্টো করা যায় তখন এটাও - হয়ে যাবে সুতরাং এটাকে পরিষ্কার করা যাক চিত্র 1 থেকে তো এটা হলো কারেন্ট এইদিক দিয়ে প্রবেশ করছে এবং এটা হলো তো এটা হলো তো এইভাবে লেখা যেতে পারে তো এইভাবে মনে রাখা যেতে পারে কিভাবে চিহ্ন পাওয়া যেতে পারে সুতরাং ডট সুত্রে পরবর্তীতে আমরা বিবেচনা করবো L1 যেটা হলো কয়েল 1 এর নিজস্ব ইনডাকটেন্স এবং মিউচুয়াল ইনডাকটেন্স হলো M এদিকে কারেন্ট হলো i1 ও এদিকে কারেন্ট হলো i 2 সুতরাং এক্ষেত্রে যেটা হবে সেটা হলো কারেন্ট এখানে কিন্তু কারেন্ট এখানে প্রবেশ করছে ডট প্রান্তে এবং এই কারেন্টটিও প্রবেশ করছে ঐ ডট প্রান্তে উভয় কারেন্টই প্রবেশ করছে ডট প্রান্তে তারমানে চিহ্ন হবে সেইজন্য v1 হবে L1 d i1 dt M di2 dt সুতরাং v1 এর জন্য হবে L1 d i1 dt এটা এখানে লেখা আছে তখন কিন্তু এটার জন্য i 2 এর জন্য কিছু ভোল্টেজ কয়েল 2 এ আহিত হবে সুতরাং এটা হলো মিউচুয়াল ইনডাকটেন্স M di2 dt অনুরূপভাবে v2 এর জন্য হবে di2 by dt M তখন d i1 dt d i dt এটা হলো সমীকরণ 1 যেটা এইভাবে লেখা যায় এখন যদি যেকোনো ডটকে পরিবর্তন করা হয় এখানে বা এই ডটকে এখানে বসানো হয় সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো চিহ্ন পরিবর্তন হবে উদাহরণস্বরূপ যদি এই ডটটি এখানে না থেকে এখানে থাকে তো এটা হবে - আমি বলেছি এইরকম কিছুটা কারণ কারেন্ট আসলে এই ডট থেকে বেরিয়ে আসছে তারমানে এই কারেন্টটি প্রবেশ করছে ও অন্যটি বেরিয়ে আসছে তাই এখানে - চিহ্ন নিতে হবে এক্ষেত্রে এটা - হবে তো এখানেও এটা হবে এটা এখন হবে সুতরাং সেইজন্য ডটের দিক বা কারেন্টের দিক বা ভোল্টেজের দিক পরিবর্তন করলে সমীকরণ 1 এ চিহ্ন পরিবর্তন হবে যদিও যেটা আমি বলেছি হয় ডট বা আমাদের দেখতে হবে কারেন্ট ডট থেকে বেরিয়ে আসছে কিনা উদাহরণস্বরূপ এই দিক ছাড়াও মনে করা যাক কারেন্টের দিক এইদিকে তো তার মানে কারেন্ট ডট থেকে বেরিয়ে আসছে এবং এটা ডটে প্রবেশ করছে এটা হবে - যেটা আমরা দেখছি যদি উভয় কারেন্টই ডটে প্রবেশ করে তাহলে এটা হবে যদি উভয় কারেন্টই ডট থেকে বেরিয়ে আসে তাহলেও হবে যদি একটি কারেন্ট প্রবেশ করছে ও একটি বেরিয়ে আসছে তাহলে - হবে তো এটা সমস্ত লেখা আছে এখন যদি উভয়ই সময়ের ক্ষেত্রে থাকে এখন যদি আমরা এটাকে ফ্রিকয়েন্সি ক্ষেত্রে পেতে চাই তাহলে মিউচুয়াল রিঅ্যাকটেন্স হবে L যেটা আমরা আগে পড়েছি তো এটা হবে j M ও এটা হলো আমার কারেন্ট i1 ও এটা হলো i 2 ও এটা হলো j L1 ও এটা j এটা হলো x L1 x x L1 is L1 x is ও x M w M যেটা হলো মিউচুয়াল রিঅ্যাকটেন্স সুতরাং এখানে x M M যেটা হলো মিউচুয়াল রিঅ্যাকটেন্স এবং এখানে এটা r x ও এটা হলো r x L1 কয়েল 1 এর রিঅ্যাকটেন্স এবং j আসছে কারণ এটা ইনডাকটিভ কয়েল এবং এটা হলো মিউচুয়াল রিঅ্যাকটেন্স এটা হলো ফ্রিকয়েন্সি ক্ষেত্র এখানে আমরা সমস্ত প্রশ্নের সমাধান করবো তো এখন এই কারেন্টের জন্য একটি মিউচুয়াল ভোল্টেজ তৈরি হবে সুতরাং এক্ষেত্রে লেখা যেতে পারে i1 L1 হলো ইনডাক্টার অথবা লেখা যেতে পারে যদি এখানে রিঅ্যাকটেন্স বসানো হয় L1 j L1 এটাকে লেখা যেতে পারে j এটা হলো কয়েল 1 এর রিঅ্যাকটেন্স ও এটার জন্য এখানে ভোল্টেজ আহিত হবে তো এটা হবে j M i 2 ও j l এই i 2 কারেন্টের জন্য এখানে ভোল্টেজ আহিত হবে ও এটা হলো মিউচুয়াল ইনডাক্টেন্স M তো এটা হবে j M এবং এটা হবে j M যেটাকে বলা হয় i1 এখন প্রশ্ন হলো একটু অপেক্ষা করো এটা বোঝা যাবে L1 ও কারেন্ট I ছাড়া ভোল্টেজ এখানে আছে যেটা সহজেই নির্ণয় করা যায় সেটা হলো কারেন্ট তো এটা পরিষ্কার করা যাক এখানে এই সমীকরণেও আমরা একই জিনিস পাবো এই পর্যায়ে আমরা শুধু মনে রাখবো d dt এর যায়গায় আমরা বসাবো r j এটা করলে পাবো d dt j পাওয়া যাবে যেটা হবে j L1 i1 r M j M i 2 এই সমীকরণে j এর জায়গায় d dt বসালে একই জিনিস পাবো সুতরাং এটা অনুযায়ী যেটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি ডোমেন সেখানে অন্য কয়েলে আহিত ভোল্টেজের পোলারিটি এই দিকে নেওয়া হবে যদি এখানে বসানো হয় d dt এর যায়গায় r j তখন এটা হবে L1 j i1 তারমানে মূলত এটা হবে j L1 i1 এখানেও এটা হবে j M i 2 সুতরাং তার মানে এখানে এই সমীকরণটি লেখা আছে এখন i1 কে লেখা যেতে পারে v1 j L1 j M এই সমীকরণটিকে লেখা যেতে পারে v1 r i j L1 j M i 2 যদি সমীকরণ 1 কে লেখা যায় উদাহরণ সমাধান করার জন্য তাহলে v1 r j L1 তখন i1 ও এই আহিত ভোল্টেজ হবে এই ভোল্টেজ উৎসের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে যেটা এখানে যুক্ত আছে সুতরাং r j M r i 2 v1 a k v l এখানে k v l বসিয়ে প্রয়োগ করলে পরে আমরা দেখবো কিভাবে সমাধান করতে হয় মিউচুয়াল ইনডাকটেন্স ও ভোল্টেজ জেনারেটর এইভাবে ফ্রিকুয়েন্সি ডোমেনে জিনিসটিকে প্রতিস্থাপিত করতে হয় এখানে লেখা যেতে পারে যেহেতু এটা একই পরিমাণ ভোল্টেজ তৈরি করছে সুতরাং এখন দুটি কয়েল সিরিজে আছে যদি দুটি কয়েল সিরিজে থাকে তাহলে কেমন দেখতে লাগবে এক্ষেত্রে শুধুমাত্র সমীকরণটি লিখতে হবে এক্ষেত্রে কারেন্ট কারণ এখানে দুটি কয়েল সিরিজে আছে এখানে প্রথম কয়েলে ডট দিয়ে কারেন্ট প্রবেশ করছে দ্বিতীয় কয়েলেও একই পরিমাণ কারেন্ট প্রবেশ করছে ডট দিয়ে তারমানে চিহ্ন হবে এটা হলো L1 তাদের ইনডকটেন্স তো ডট দিয়ে কারেন্ট i1 প্রবেশ করছে যেটা এখানে চিহ্নিত করা আছে সুতরাং কারেন্ট ডট দিয়ে প্রবেশ করছে ও অন্য কয়েলে যেখানে ডট চিহ্নিত করা আছে কারেন্ট আসলে ডট দিয়ে প্রবেশ করছে প্রথম কয়েলে ও একই কারেন্ট ডট দিয়ে প্রবেশ করছে দ্বিতীয় কয়েলে সুতরাং চিহ্ন হবে সুতরাং সেইজন্য যদি যদি v লেখা হয় v হবে L1 d I ও তাদের মধ্যে মিউটুইয়াল ইনডাকটেন্স হবে M v L1 d i dt M d i dt এখন কারেন্ট একই এটা একটি সিরিজ সার্কিট তো কারেন্ট একই di2 by dt M didt যেহেতু দুটি কয়েল আছে তাই পুনারাবৃত্তী হবে সার্কিটটিকে দুইবার দেখলে দেখা যাবে একবার হবে এই কয়েলের জন্য যেটা হবে M d i dt যেটা এই কয়েলের জন্য হবে ও M d i dt হবে এই কয়েলের জন্য সুতরাং পুনারাবৃত্তী হবে এটা কোনোরকম ভুল হবে না তাই জন্য এটা দুইবার হবে প্রতিটি কয়েল আলাদা ভাবে বিবেচনা করা হচ্ছে তাই এটা দুইবার হবে সুতরাং এই কয়েলের জন্য একই কারেন্ট আহিত হবে ভোল্টেজ আহিত হবে M didt অনুরূপভাবে এই কয়েলের জন্য I কারেন্ট প্রবাহিত হচ্ছে ও ভোল্টেজ আহিত হচ্ছে কয়েল 2 এ M didt সেইজন্য এটা দুইবার আসছে v L1 M didt এটা হলো টাইম ডোমেন সার্কিট একই জিনিস এখানে হবে মনে করো অন্য জিনিস হবে সেটা পরিস্কার করা যাক মনে করো ডট এখানে নেই মনে করো আমি এই ডটকে কয়েলের এখানে দিয়েছি সেক্ষেত্রে কারেন্ট I ডট দিয়ে প্রবেশ করবে কিন্তু এই I ডত থেকে বেরিয়ে আসবে যেটা এখানে দেওয়া নেই মনে করো এখানে ডট আছে সুতরাং কারেন্ট একটি কয়েলে প্রবেশ করছে কিন্তু অন্য কয়েলে কারেন্ট ডট থেকে বেরিয়ে যাচ্ছে সুতরাং সেক্ষেত্রে চিহ্ন হবে যেখানে এটার চিহ্ন হবে এটা হবে - এটা হবে -M দুঃখিত ঠিক এটা নয় এটা পরিস্কার করা যাক এটার চিহ্ন হবে - ও এটার চিহ্ন হবে যদি ডটের পরিবর্তে এটা এখানে বসানো যায় কারণ কারেন্ট এখানে প্রবেশ করছে তারপর কারেন্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছে তারমানে সেক্ষেত্রে এর পরিবর্তে - হবে হবে - তারপর L1 2 M সাধারণত এটা হওয়া উচিত L1 2 M কারণ যদি ডটটিকে এখানে বসানো হয় এখন অনুরূপভাবে যদি এটা হয় ডটটি এখানে আছে এবং এই ডটটি এখানে নেই সেক্ষেত্রে কারেন্ট আসলে ডট থেকে বেরিয়ে আসবে কিন্তু এই কয়েলে কারেন্ট ডটে প্রবেশ করছে আবার এটা হবে আবার এটা হবে আবার এটা হবে - তো তার মানে এই চিহ্নটি হবে এটা একদিকে প্রবেশ করছে অনন্য দিকে বেরিয়ে যাচ্ছে এটা হবে এখন অনুরূপভাবে অন্যটি বিবেচনা করলে মনে করো ডটটি এখানে আছে ও ডটটি এখানে আছে এই ডটটি এখানে নেই সুতরাং এখানেও কারেন্ট ডট থেকে বেরিয়ে যাচ্ছে এখানেও কারেন্ট ডট থেকে বেরিয়ে যাচ্ছে উভয় কয়েলের কারেন্টই ডট থেকে বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই চিহ্নটি হওয়া উচিত দুঃখিত এটা হবে এটা ও এটা তে চিহ্ন হবে সুতরাং যদি উভয় কারেন্টই উভয় ডট থেকে বেরিয়ে যায় বা ডটে প্রবেশ করে তাহলে চিহ্ন হবে যদি কারেন্ট যেকোনো একটি কয়েলে প্রবেশ করে ও অন্যটি ডট থেকে বেরিয়ে যায় তাহলে এটা - চিহ্ন হবে তো এটা হলো সময় ক্ষেত্র এখন যদি ফ্রিকয়েন্সি ক্ষেত্রে আসা যায় তো সেক্ষেত্রে মিউচুয়াল ইনডাকটেন্স হবে j M ও এটা হবে j L1 j সুতরাং এখন এটার জন্য যেটাকে বলা হয় মিউচুয়াল ইনডাকটেন্স ভোল্টেজ জেনারেটর যুক্ত সার্কিট আমি দুইবার বলেছি এটার পুনরাবৃত্তি হবে তো j L1 j M I ও j j ও I সুতরাং এটা আমি বলেছি এটার পুনরাবৃত্তি হবে এইভাবে কোনো সার্কিটকে ফ্রিকুয়েন্সি ডোমেনে প্রকাশ করা যায় তো তারমানে যদি i নির্ণয় করার চেষ্টা করা হয় তখন i নির্ণয় করতে হবে KVL প্রয়োগ করে তো এখানে যদি j লেখা হয় তাহলে এটা হবে j L1 i1 j M দুঃখিত j l I এটা হবে একটি ভোল্টেজ উৎস সুতরাং যদি এটা হয় তাহলে হবে j L1 i j M i j r i ও তখন j M M i v তো i নির্ণয় করা যেতে পারে কারণ এটা একটি ভোল্টেজ উৎস j i ও এটা উৎস j i সেইজন্য এটা ইনডাকটেন্স ভোল্টেজ জেনারেটর এইভাবে এটাকে বিবেচনা করা যেতে পারে তো সেইজন্য আমি এটা এখানে লিখেছি সুতরাং শেষমেশ এটা হবে i V j L1 2 M যদি এটা এইভাবে হয় যেভাবে আমার এটাকে বিবেচনা করেছি এবং সমস্ত রূপ যেটা দেখানো হয়েছে যদি কয়েলের উপর ঐ ডটটি মিউটুয়ালের চিহ্ন উল্টে দেয় তাহলে সমীকরণ 2 বা 3 এ ঐ পদটি হবে -I যেটা বর্ণনা করা আছে তারমানে দুটি পারস্পরিক ভাবে সিরিজে যুক্ত কয়েলের তুল্য ইনডাকটেন্স হবে L1 2 M তারমানে যদি একটি কয়েল তার অবস্থান পরিবর্তন করে তাহলে এটা হবে L1 2 M তো তার মানে সাধারণত এটা হবে L1 2 M যেহেতু মোট ইনডাকটেন্স ধনাত্মক হতে হবে তো এটা হবে L1 2 M এটা হলো সমীকরণ 6 এটা অবশ্যই হতে হবে 2 M এখন যখন দুটি কয়েল সমান্তরালে থাকে মনে করো এই দুটি কয়েল সমান্তরালে আছে যেটা সিরিজ এখন এটা সমান্তরাল যেটা করা হলো এখানে সেটা হলো এই কারেন্টটিকে মনে করা হয়েছে i1 ও i2 তো এইদিকে এটা হবে i1 i 2 এটা এখানে চিহ্ন করা আছে কারেন্টটি বৃত্তাকার তো এই কারেন্টটি হলো i 2 তারমানে i1 i 2 ডটে প্রবেশ করছে i 2 কারেন্টটিও ডটে প্রবেশ করছে সুতরাং যখনই এই কয়েলটি যেটা হলো আসলে ফ্রিকুয়েন্সি ডোমেনে যেটা হলো এই ডটটি ও এটা হলো একটি মিউচুয়াল রিঅ্যাকটেন্স j M যেটা এখানে লেখা আছে এটা হলো j L1 ও এটা সরাসরি j বাকিগুলি একই সুতরাং যেহেতু দুটি কারেন্ট প্রবেশ করছে ডটে তো i1 i 2 ও প্রবেশ করছে কারণ i1 এইদিকে ও i 2 এইদিকে এদের ইকুইভ্যালেন্ট এইদিকে নেওয়া হয়েছে তো i1 i 2 এইদিকে তো i1 i 2 ডটে প্রবেশ করছ i 2 ও ডটে প্রবেশ করছে তো তারমানে এইভাবে আমরা ডট সূত্র প্রয়োগ করবো যখন সমীকরণ লিখবতখন চিহ্ন আসবে এবং এটা হলো মিউচুয়াল রিঅ্যাকটেন্স M যদি এটাকে এইভাবে লেখা যায় এটা হলো সেই প্রশ্ন এই একইভাবে মিউচুয়াল ইনডাকটেন্স ভোল্টেজ জেনারেটর করা হয় ফ্রিকুয়েন্সি ডোমেনে যেটা আমরা লিখছি সুতরাং i1 i 2 হলো j L1 এটা হবে j M i 2 সুতরাং হবে এখানে কারণ উভয় i1 i 2 ডট দিয়ে প্রবেশ করছে তারমানে ডটের সঙ্গে এটাও যোগ হবে যেটা একটু খেয়াল রাখাতে হবে যদি ডটকে এখান থেকে এখানে পরিবর্তন করা হয় মনে করো উপর থেকে নিচে বসানো হলো তাহলে পোলারিটি পরিবর্তন হবে সুতরাং অনুরূপভাবে এখানেও i1 i 2 এর জন্য ভোল্টেজ আহিত হবে তো j M i1 i 2 তো এখন কি করা যেতে পারে v i1 কি হবে সেটা নির্ণয় করা যেতে পারে যেটা হবে r v r i1 এখানে KVL প্রয়োগ করে i1 ও i2 সমাধান করতে হবে সুতরাং i হবে শেষমেশ সমাধান তো এক্ষেত্রে সমাধান করলে পাওয়া যাবে i1 এখানে এটা বড় হাতের i1 আসলে এটা ভুল বসত হয়ে গেছে যদি সমাধান করা হয় তাহলে এটা হবে j L1 Z e q v i1 সমাধান করলে এটা হবে j L1 M 2 L1 2 M i এটা আগের সার্কিট থেকে সমাধান করা যেতে পারে এখানে KVL প্রয়োগ করে আমরা নির্ণয় করবো v i1 এটা ছোট হাতের i1 হবে এখন দেখতে হবে M ধনাত্মক নাকি ঋণাত্মক M 2 সবসময়েই ধনাত্মক হবে ও এটা হলো L1 2 m তো তুল্য ইনডাকটেন্স হবে l L1 M 2 L1 2 m সমীকরণ 8 এ হরে M এর এই চিহ্নটি ডট পোলারিটির সঙ্গে পরিবর্তন হবে কিন্তু লব পরিবর্তন হবে না কারণ M 2 ধনাত্মক তারমানে যদি ডটগুলির পারস্পরিক পরিবর্তন করা হয় তাহলে M এর চিহ্ন পরিবর্তন হবে তার মানে এই সমীকরণে হরের চিহ্নও হবে সুতরাং যে ডট গুলি বিবেচনা করা হয়েছে সেগুলি পারস্পরিক পরিবর্তন করে সমাধান করলে এটা হবে ধনাত্মক তারমানে এই M ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু M 2 সর্বদাই ধনাত্মক হবে তো এটা এখানে লেখা আছে সমীকরণ 6 থেকে আমরা যেটা পেলাম সেটা হলো L1 2 M তারমানে এখানে M ও এখানে সমগ্র ইনডাকটর হবে সিরিজ সার্কিটের জন্য দেখা যাচ্ছে সিরিজ সার্কিটের জন্য L1 2 M এবং সমগ্র ইনডাকটেন্স অবশ্যই ধনাত্মক হতে হবে যদি L1 a r L1 M 2 0 এখানে দেখা যাচ্ছে L1 2 M যেটা সর্বদাই ধনাত্মক এখানেও ধনাত্মক করার জন্য L1 L1 M 2 0 0 বা M এই সমীকরণ থেকে ছোট এই সমীকরণ থেকে M L1 2 এবং এই সমীকরণ থেকে M √ r L1 সুতরাং এটা হলো অ্যারিতমেটিক মীন ও এটা জিওমেট্রিক মীন তো জিওমেট্রিক মীন সর্বদাই অ্যারিতমেটিক মীন থেকে ছোট তারমানে এই মানটি এইভাবে হবে তো এই মানটি উদাহরণের জন্য নিতে হবে মনে করা যাক দুটি সংখ্যা 3 ও 5 এটার অ্যারিতমেটিক মীন হবে 3524 কিন্তু যদি এটার জ্যামিতিক গড় নির্ণয় করা হয় এটা হবে 3 5 এটা হবে √ 15 সুতরাং এটা জিওমেট্রিক মীন যেটা 4 এর থেকে ছোট তো জিওমেট্রিক মীন সর্বদাই অ্যারিতমেটিক মীন থেকে ছোট আশা করা যেতে পারে এটা সমান হবে যদি দুটি সংখ্যাই সমান হয় যেমন 4 4 তাহলে সমান হবে তো তার মানে সমীকরণ 10 বলছে মিউচুয়াল ইনডাকটেন্স অবশ্যই অ্যারিথমেটিক মীন থেকে ছোট হবে L1 এর যেখানে সমীকরণ 11 বলছে L1 এর মিউচুয়াল ইনডাকটেন্স অবশ্যই অ্যারিতমেটিক মীন থেকে ছোট কিন্তু L1 এর জিওমেট্রিক মীন L1 এর অ্যারিতমেটিক মীন থেকে ছোট যদি এরা সমান না হয় উদাহরণস্বরূপ তার মানে √ L1 L1 2 তো এটা সমান হবে যদি L1 অথবা এটা ছোট সুতরাং মিউচুয়াল ইনডাকটেন্সের সর্বোচ্চ মান নেওয়া যেতে পারে M max √ L1 L2 কিন্তু L1 2 নয় অতএব সমীকরণ 11 বলা আছে যে M √ L1 1 এটা হলো সমীকরণ 13 √ সুতরাং k M √ L1 এটাকে বলা হয় ক্যাপলিং গুণক ও K হবে 0 থেকে 1 এর মধ্যে K এর বাস্তব অর্থ হলো একটি কয়েলে তৈরি হওয়া সমস্ত ফ্লাক্স অন্য কয়েলে যুক্ত হবে সুতরাং যদি K 1 হয় ট্রান্সফরমার লোহার কোর বিশিষ্ট হলে সেটা এক হয় এবং এয়ার কোর হলে সেটা এক এর থেকে অনেক ছোট হবে